এই মডিউলের শিরোনাম হলো একটি বায়োরিয়েক্টরের সেল ভিউ বিক্রিয়ার মাধ্যমে উৎপাদিত হয় তাহলে এখানে কী ঘটছে সেটা আরো ভালভাবে দেখা যাক বা বায়োরিয়েক্টরে সেলের অভ্যন্তরে কী ঘটছে সেটা দেখা যাক এবং আমরা কীভাবে এদের মধ্যে কোনো কোনোটিকে ব্যবহার করতে পারি বায়োরিয়েক্টরকে আরো ভালোভাবে কাজ করার ক্ষেত্রে আবার বলছি সেলগুলোই বায়োরিয়েক্টরের প্রকৃত কারখানা এবং তাৎপর্যপূর্ণ যেকোনো উন্নয়ন সেল লেভেলেই ঘটতে হবে কারণ এটা অধিকতর মৌলিক ধাপ নিশ্চিত উন্নয়নের ক্ষেত্রে মৌলিক পর্যায় থেকে কোনো কিছু বুঝতে পারাটা সবসময় ভালো এবং আমরা এখানে এটাই করতে চাচ্ছি আমরা এখানে বায়োরিয়েক্টরের সেলকে কেন্দ্র করে কিছু পদ্ধতি দেখবো প্রকৃতপক্ষে আমি এখানে নিজস্ব একটি ধারা অনুসরণ করবো আমরা প্রথমে সেলকে চিন্তা করবো একটি কালো বাক্স হিসেবে তোমরা জানো এই স্টয়কিওমেট্রিক পেতে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে কিছু কথা বলবো তাহলে এই মডিউলের আলোচনার ধারাটি হবে এরকম প্রথমে বায়োরিয়েকশন স্টয়কিওমেট্রি যেটা আমরা এই লেকচারে আলোচনা করবো তাহলে একটি প্রবলেমের দিকে তাকানো যাক পরবর্তী লেকচারে আমরা প্রবলেমটি সমাধান করবো এবং আরো এগিয়ে যাবো বায়োরিয়েকশন স্টয়কিওমেট্রি স্টয়কিওমেট্রি এই শব্দটি রসায়নে বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে এটা প্রকৌশলবিদ্যায়ও ব্যবহৃত হয় প্রকৌশলবিদ্যায় এটা সাধারণত বস্তু এবং শক্তির সমতাকে নির্দেশ করে বা যেসব জিনিস ভরের সংরক্ষণশীলতার নীতি এবং শক্তির সংরক্ষণশীলতার নীতির উপর ভিত্তি করে প্রকৌশলবিদ্যায় এগুলোকেই বলা হয় স্টয়কিওমেট্রি সহজ কথায় বললে তোমাদের কাছে স্টয়কিওমেট্রির বইপত্র আছে অনুরূপভাবে বায়োরিয়েকশন স্টয়কিওমেট্রি বলতে বোঝায় বস্তু এবং শক্তির সমতার হিসাব যেগুলো বায়োসিস্টেম এর সাথে সংশ্লিষ্ট বায়োরিয়েকশন স্টয়কিওমেট্রি আমাদেরকে সচেতনভাবে কিছু অনুমান করতে সাহায্য করে পর্যাপ্ত তথ্য না থাকলেও আমরা ব্যাপারটিকে এভাবেই দেখবো আমরা কেবলমাত্র সেলের ব্যাপারে আলোচনা করেছি সেল লেভেলে আমরা এর আগের আলোচনায় এ পর্যন্ত এসেছিলাম কিন্তু এখানে আমরা সেলের দিকে দৃষ্টিপাত করবো এবং আমাদের প্রথম কাজ হলো সেলকে একটি কালো বাক্স হিসেবে চিন্তা করে আগানো আর আমরা এখান থেকে কী কী তথ্য সংগ্রহ করতে পারি যখন আমরা এটাকে একটি কালো বাক্স হিসেবে বিবেচনা করছি কিন্তু এটা মাথায় রাখছি যে সেলের অভ্যন্তরে অনেক কিছু ঘটছে স্টয়কিওমেট্রির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো যেটাকে বলা হয় ডিগ্রি অফ রিডাকটেন্স সংখ্যা হিসেবে যেটা সাবস্টেন্সটি দান করতে পারে তাহলে এটি বেশ মৌলিক একটি ধারণা এটা ইলেক্ট্রন লেভেলে কাজ করে ইলেক্ট্রন সংখ্যা সংরক্ষিত হয় এবং তাহলে তোমরা এটা নিয়ে কাজ করতে পারো এখানে এটা নিয়ে কাজ করতে পারো তাহলে এটাকে চিন্তা করা হয় ইলেক্ট্রনের সংখ্যা হিসেবে যেটা একটি সাবস্টেন্স ছেড়ে দিতে পারে এটা শুধুমাত্র প্রথম পর্যায়ের অনুমান এটা সবসময় প্রযোজ্য নয় তাই এটা অনেকখানি কেবলই একটা সংখ্যা যেটা একটি নির্দিষ্ট অণুর জন্য ঠিক করা হয় আমরা এটা দেখবো সামনে তাহলে অক্সিজেন দান করতে পারে 4 এবং O2 হলো 4 O হলো 2 কার্বন ক্ষেত্রে এর মান হলো 5 সালফার হলো 6 CO2 হলো 0 এবং H2O হলো 0 আমরা ডিগ্রি অফ রিডাকটেন্সগুলো যোগ করে নিতে পারি এবং ওই উপাদানগুলো দ্বারা তৈরি যৌগের ডিগ্রি অফ রিডাকটেন্স বের করতে পারি তাহলে মৌলিক জিনিসগুলো হলো O C N P এবং S আর এগুলো থেকে তোমরা পেতে পারো অক্সিজেন নাইট্রোজেন CO2 H2O দুঃখিত অক্সিজেন CO2 H2O প্রভৃতি তাহলে ঋণাত্বক মান প্রকৃতপক্ষে নির্দেশ করে যে সাবস্টেন্সটি ইলেক্ট্রন গ্রহণ করতে পারে ইলেক্ট্রন দান করার পরিবর্তে এবং এটা বোঝায় যে সাবস্টেন্সটি যতগুলো ইলেক্ট্রন দান করতে পারে তার সংখ্যা এটাই হলো ডিগ্রি অফ রিডাকটেন্স তাহলে চলো দেখা যাক আমরা এই ধারণাটি দিয়ে কী কী করতে পারি এর আগে যেমনটি আমরা পূর্বেও সংক্ষেপে উল্লেখ করেছিলাম কোনো একটি সাবস্টেন্সের ডিগ্রি অফ রিডাকটেন্স নির্ণয় করা যেতে পারে - এর গাঠনিক উপাদানগুলোর ডিগ্রি অফ রিডাকটেন্সের বীজগাণিতিক যোগফল থেকে উদাহরণস্বরূপ জটিল কোনো অণুর ক্ষেত্রেও যদি এরকম কোনো সাবস্ট্রেটও CHaOb সাবস্ট্রেটের ডিগ্রি অফ রিডাকটেন্স হলো এর গাঠনিক উপাদানগুলোর ডিগ্রি অফ রিডাকটেন্সের সমষ্টি তাহলে এর ডিগ্রি অফ রিডাকটেন্স হলো সাবস্ট্রেট সেল বিভিন্ন প্রকার সেলের জন্য এই Γcells এর মান সাধারণত পাওয়া যায় 42 এবং এখানেই এই পদ্ধতির কার্যকারিতা বোঝা যায় তোমরা জানো এটা অনুমিত ফলাফল এবং একইভাবে আমরা যেসব প্যারামিটার সম্পর্কে কথা বলবো প্রধানত প্রধান প্যারামিটারগুলো অনুমিতভাবে নির্ণয় করা হয়েছে বিভিন্ন প্রকারের সাবস্টেন্সের জন্য এটা ঘটেছিল খুবই সংকীর্ণ পরিসরে এবং তাই যদি তোমরা এই পরিসরের জন্য গড় মানকে নমুনা মান হিসেবে বিবেচনা করো আমরা খুব সহজেই প্রথম ধাপের হিসাবগুলো করে নিতে পারবো এবং একটা ধারণা পেতে পারবো যে কী ঘটছে যেটা পরবর্তীতে বায়োরিয়েক্টরের কর্মক্ষমতাকে বৃদ্ধি করতে ব্যবহার করা যেতে পারে তাই প্রকৃত তথ্য উপাত্তের অনুপস্থিতিতে বলা যায় Γcells এর মান 42 এটা বেশ ভালো একটি প্রাথমিক অনুমান এখন এর প্রয়োগগুলো দেখা যাক দুটি প্রয়োগ এবং আমি একটি প্রবলেম দিয়ে দেবো ধরে নাও একটি সাধারণ সেল এবং প্রোডাক্টের উৎপাদন এটা হলো স্টয়কিওমেট্রিক সমীকরণ যেটা সেল এবং প্রোডাক্টের উৎপাদনকে নির্দেশ করে CHmOl aNH3 bO2 → yx CHpOnNq yp CHrOsNt cH2O dCO2 তাহলে এই সমীকরণটি স্টয়কিওমেট্রিক সমীকরণটি একটি সাধারণ ছকে সেল এবং প্রোডাক্টের উৎপাদনকে নির্দেশ করছে আমরা আমাদের এই লেকচারে যেসব কিছু জিনিস দেখাবো তার এনালাইসিসের জন্য এই সমীকরণটি ব্যবহার করবো ইলেক্ট্রনের সংখ্যা সংরক্ষিত হবে এই নীতি থেকে Γs a 0 যেখানে সাবস্ক্রিপ্ট s x এবং p যথাক্রমে সাবস্ট্রেট সেল এবং প্রোডাক্টকে নির্দেশ করে উপরের সমীকরণটিকে এভাবে সাজিয়ে লেখা যায় ইলেক্ট্রন আমরা জানি সংরক্ষিত হবে তাহলে এই নীতি থেকে তুমি এই পাশে ইলেক্ট্রনের সংখ্যা গুণে নিতে পারো এটা অবশ্যই অন্য পাশে ইলেক্ট্রনের সংখ্যার সমান হবে এটা বেশ কার্যকর একটি সমীকরণ এটা নির্দেশ করছে সাবস্ট্রেটে ব্যবহারযোগ্য ইলেক্ট্রনের একটি ভগ্নাংশ যেটা অক্সিজেনে স্থানান্তরিত হয়েছে কারণ b হলো অক্সিজেনের স্টয়কিওমেট্রিক কোয়েফিসিয়েন্ট 4b হলো এর সাথে সংশ্লিষ্ট ইলেক্ট্রনের সংখ্যা ইত্যাদি তাহলে 4b Γs দিচ্ছে ব্যবহারযোগ্য ইলেক্ট্রনের ভগ্নাংশ যেটা অক্সিজেনে স্থানান্তরিত হয়েছে এবং একে নির্দেশ করা হয় ε দ্বারা yx Γx Γs দিচ্ছে ব্যবহারযোগ্য ইলেক্ট্রনের ভগ্নাংশ যেটা সেলে স্থানান্তরিত হয়েছে এবং একে নির্দেশ করা হয় η দ্বারা yp Γp Γs দিচ্ছে ব্যবহারযোগ্য ইলেক্ট্রনের ভগ্নাংশ যেটা প্রোডাক্টে স্থানান্তরিত হয়েছে এবং একে নির্দেশ করা হয় ζ দ্বারা এই সবগুলোকে যোগ করলে 1 পাওয়া যায় কারণ এগুলো সবগুলোই ভগ্নাংশ এখন এগুলো ব্যবহার করে আমি তোমাদের দেখাবো যে কীভাবে সেলে উৎপন্ন তাপ নির্ণয় করতে হয় বায়োরিয়েক্টরে গ্রোথ এর সময় আমি বলেছি যে এই পদ্ধতিটি বেশ কার্যকর কারণ চলতি নিয়মে মানগুলো জানা আছে তাহলে এটা জানা আছে যে প্রতি মোল ব্যবহারযোগ্য ইলেক্ট্রন অক্সিজেনে স্থানান্তরে 27 কিলোক্যালরি পরিমাণ তাপ উৎপন্ন হয় তাহলে তুমি ε জানো প্রতি মোল ইলেক্ট্রন অক্সিজেনে স্থানান্তরের জন্য 27 কিলোক্যালরি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে এটা জানা আছে আমাদের উদাহরণে ব্যবহারযোগ্য ইলেক্ট্রনের অক্সিজেনে স্থানান্তরের সাথে সাদৃশ্যপূর্ণ মান 4b অতএব উৎপন্ন তাপ 27 Kcal অন্য দৃষ্টিকোণ থেকে যদি অক্সিজেন কনজাম্পশনের হার ধরা যাক qO2 প্রতি গ্রাম সেলে মোল এককে DO প্রোব ব্যবহার করে থাকি অনুরূপ ভাবে একটি জ্যাকেটেড সিস্টেম এটাকেও শীতলীকরণে ব্যবহার করা যেতে পারে কিন্তু শীতলীকরণ কুন্ডলীগুলোও ব্যবহৃত হয়ে থাকে তাহলে যে হারে e O2 এ স্থানান্তরিত হয় 4 qO2 x V যেখানে x সেলের ঘনমাত্রা এবং V বায়োরিয়েক্টরের আয়তন qO2 হলো অক্সিজেন গ্রহণের হার প্রতি গ্রাম সেলে মোল এককে আমাদের এটাকে সেলের ঘনমাত্রা দিয়ে গুণ করতে হবে উপযুক্ত এককে এটা পাওয়ার জন্য এবং এরপর গুণ করতে হবে বায়োরিয়েক্টরের আয়তন দিয়ে যে এককে আমাদের প্রয়োজন সেটা পেতে তাহলে যে হারে ইলেক্ট্রনগুলো অক্সিজেনে স্থানান্তরিত হয় এটাই হলো সেটা অতএব তাপ উৎপাদনের হার 27 যেটা আমাদের অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে তাহলে আমি এই প্রবলেমটি দিচ্ছি এবং আমরা এখানেই এই লেকচারটি শেষ করছি যখন আমরা আবার আসবো আমরা পরবর্তী লেকচারে এই প্রবলেমটি সমাধান করবো প্র্যাকটিস প্রবলেম 51 নিম্নোক্ত সমীকরণের জন্য সেল অক্সিজেন ইয়েল্ড কোয়েফিসিয়েন্ট নির্ণয় করো যেখানে Yxo কে সংজ্ঞায়িত করা হয়েছে উৎপাদিত সেলের পরিমাণের সাথে ব্যবহৃত অক্সিজেনের পরিমাণের অনুপাত হিসেবে এই রাশিগুলোর মধ্যে যেগুলো প্রাসঙ্গিক সেগুলোর সাহায্যে ধরে নাও যে সেলে এটা 01 বা এর আশেপাশে থাকবে